সুতরাং এখন 1D সূত্র তৈরির পরিবর্তে আসুন আমরা 2D সূচনায় চলে যাব এটি ধারণাটি কিছুটা উন্নত করে জানায় সুতরাং যখন আমরা 2 ডি তাকান আবার এটি সাধারণ যা আমরা ইন্টিগ্রাল সমীকরণ পদ্ধতি এবং সসীম উপাদান পদ্ধতিতেও করেছি সেখানে কতটি মেরুকরণের স্বাধীনতা রয়েছে যার বিষয়ে আমরা কথা বলতে পারি 2 পোলারাইজেশন ঠিক আছে সুতরাং 2 টি পোলারাইজেশন টিই এবং টিএম ট্রান্সভার্স বৈদ্যুতিক ট্রান্সভার্স চৌম্বক রয়েছে এবং যেকোন সমস্যা যেকোনও স্বেচ্ছাসেবিত সমস্যা উভয়ের উভয়েরই রৈখিক সুপারপজিশন হিসাবে লেখা যেতে পারে সুতরাং আমি এই দুটিয়ের সাথে আলাদাভাবে এবং তারপরেও ডিল করতে পারি সুপারপজিশনটি পরে ডানদিকে নিয়ে চিন্তা করুন সুতরাং TE যেমনটি আমরা বলেছি এটি কোন ভেরিয়েবল নিয়ে গঠিত শিক্ষার্থী Ex Ey Hz Ex Ey Hz সুতরাং দূরে এবং TM ছিল Hx Hy Ez শিক্ষার্থী Hx Hy Ez সুতরাং আসুন TE মেরুকরণ ঠিক আছে সুতরাং আমরা আমাদের ম্যাক্সওয়েলেরMaxwell's সমীকরণগুলি এখানে একবার লিখে ফেলব সুতরাং ম্যাক্সওয়েলের সমীকরণগুলির সাথে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতাটি দেওয়া হল সর্বদা একটি jw দ্বারা dl dt প্রতিস্থাপন করার লোভনীয় তবে আমাদের এটি করা উচিত নয় এফডিটিডি র পুরো পয়েন্ট বিষয়গুলি আপাতত সহজ রাখতে আমরা কেবলমাত্র ধরে নেব যে কোনও কারেন্ট নেই তবে আমরা পরে এটি মডিউলটিতে যুক্ত করব এখন টি মেরুকরণে আমি এই দুটি ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণগুলি আমাকে কয়েকটি স্কেলারের সমীকরণ সঠিক হিসাবে দিতে পারি কারণ অজানা কেবল Ex Ey এবং Hz সুতরাং প্রথম সমীকরণটি হয়ে উঠবে এবং আসুন এখন কেবল ভ্যাকুয়াম ঠিক আছে সুতরাং সঠিক 0 সুতরাং আমি দ্বিতীয় ম্যাক্সওয়েলের সমীকরণ নিচ্ছি এবং এক্স উপাদানটি দেখছি এবং বর্তমান 0 ঠিক ধরে নিচ্ছি সুতরাং এটি ε0 dEx dt এবং ডানদিকে আমি এইচ ফিল্ডের স্থানিক ডেরিভেটিভ পেয়ে যাব এবং এটি কী হবে আপনি এটি সঠিকভাবে কাজ করতে পারেন এটি ∂Hx∂y হবে ∂ তারপরে আমি এই সমীকরণের y অংশটি আবার সময় ডেরিভেটিভ পেয়েছি আমি একটি − ∂Hz ∂x পাব ঠিক আছে সুতরাং আমি প্রথম ম্যাক্সওয়েলের সমীকরণটি ব্যবহার করেছি এবং অবশেষে যা অবশিষ্ট রয়েছে তা হল প্রথম ম্যাক্সওয়েলের সমীকরণ এর মধ্যে এই সমীকরণের শূন্যহীন কতগুলি উপাদান রয়েছে কেবল একটি কারণ ভেক্টর কেবল তাই আমাকে কেবল Hz উপাদানটি নিতে হবে সুতরাং আমি এখনই এর স্থানিক ডেরাইভেটিভগুলি পেয়ে যাব সুতরাং সময় আহরণের ক্ষেত্রে আমার কাছে হবে শিক্ষার্থী এটি একটি অতিরিক্ত বিয়োগ এটি একটি অতিরিক্ত বিয়োগ চিহ্ন কোথায় ছাত্র স্যার আপনি ডানদিকে যা লিখেছেন এটা ঠিক ঠিক আছে এটি কার্ল আউট করার একটি সহজ কাজ এখানে আপনার বিয়োগ চিহ্ন ভুল করা উচিত নয় অন্যথায় আপনার সমস্ত গণনা চলে গেছে সুতরাং এখন আমরা এর জন্য আমি কিছুটা দেরী করার আগে চাই আমরা আপনার এটি নকশা করার চেষ্টা করি আমার পরিবর্তনশীলগুলি হল প্রাক্তন Ey Hz যা সেগুলি স্থান এবং সময় ঠিক আছে আমি দেখেছি যে বিচক্ষণতা স্কিমটি সময়ে সময়ে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পয়েন্টে আমার ই জানতে হবে সুতরাং আপনি যা বোঝানোর উপায়টি বলতে চাইছেন তা হল আপনাকে গ্রিড তৈরি করতে হবে স্পষ্টতই এটি একটি 2 মাত্রিক সমস্যা অজানাগুলি একটি গ্রিডে ডানদিকে রয়েছে সুতরাং আমি একটি গ্রিড তৈরি সুতরাং এটি একটি পুনরাবৃত্তি গ্রিড আমি কেবল একটি ইউনিট সেল দেখিয়ে দিচ্ছি এবং আমি যা করতে পারি তা হল আমি এই আই বলতে পারি সুতরাং এ এর কেন্দ্রবিন্দুতে এবং এখানে এটির কেন্দ্রে আমি প্রাক্তনকে কল করতে পারি এবং এখানে আমি হ্জেডজি করব সুতরাং আমরা এটির সাথে আরও কাজ করার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে উঠবে যে কেন আমি এই সমস্ত অজানা সমস্ত ঘরের কেন্দ্রে বা ঘরের কোণে সংজ্ঞায়িত করি নি আমি তাদের মহাকাশে আটকে রেখেছি পরবর্তীতে আমরা তাদের সময়মতো আটকে দেব তবে ঠিক সময়ে আসবে এখনই আমরা কেবল স্পেস গ্রিড নিয়ে কাজ করছি সুতরাং এই গ্রিডটি ইয়ে 1966 সালে প্রস্তাব করেছিলেন সুতরাং এটিকে ইয়ে সেল বলা হয় এখন এগুলি ঠিক জালির মতো সুতরাং এই পয়েন্টগুলি কিছু সংক্ষিপ্ত নম্বর দেওয়া হয় সুতরাং আমি এই পয়েন্টটি কল করব i j এবং সুতরাং এখানে এই পয়েন্টটি i 1 j 1 সুতরাং লোকে একে স্টেনসিলও বলেছিল একই জিনিসটির জন্য বিভিন্ন নাম যা আমি মহাকাশে সর্বত্রই পুনরাবৃত্তি করেছি এবং একে স্টেনসিলও বলে ছাত্র গ্রিড শেষ হবে গ্রিডটি কিছু মুহুর্তে শেষ হয় যার অর্থ এটি আমাদের একটি সরলরেখায় শেষ হতে দিন ছাত্র হ্যাঁ সুতরাং তারপর ছাত্র Ey থাকবে কেবল Ey সেখানেই থাকবে সুতরাং আমি বলতে চাই যেখানে এটি যেখানে শেষ হয় সেখানেই শেষ হয় সুতরাং সম্মেলনটি হল গ্রিডের সীমানা বরাবর এবং কেন্দ্রের সাথে বৈদ্যুতিক ক্ষেত্রটি আলাদা করা হচ্ছে আপনি কি এটির ব্যবহারিক কারণ সম্পর্কে চিন্তা করতে পারেন আমি অন্য উপায়েও করতে পারতাম ছাত্র ধারাবাহিক সমীকরণ ধারাবাহিক সমীকরণ সুতরাং আমরা বেশিরভাগ উপকরণ যা দিয়ে কাজ করি তা বৈদ্যুতিন অর্থ আমি এগুলি বৈদ্যুতিক উপাদান চৌম্বকীয় উপাদান নয় সুতরাং আমাদের অনেক সময় বৈদ্যুতিক ক্ষেত্রগুলির সুস্পষ্ট ধারাবাহিকতা সম্পর্কে চিন্তা করতে হবে সুতরাং গ্রিড লাইনে থাকার জন্য একটি ভেরিয়েবল চয়ন করে সীমানা শর্তের সাথে কাজ করা আরও সহজ সুতরাং এটি কোনও সোনার নিয়ম নয় আপনি অন্যভাবে থাকতে পারেন আপনি সীমাতে ডোমেনের চৌম্বকীয় ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্রের কেন্দ্রে থাকার জন্য আপনাকে বৈদ্যুতিক ক্ষেত্রগুলি সংজ্ঞায়িত করতে পারেন সুতরাং এটি ঠিক একটি পছন্দ ঠিক আছে সুতরাং এটি কনভেনশন এখন আমাদেরও একটি স্বরলিপি দরকার সুতরাং আসুন এটি লিখুন আমি আপনাকে টিএম মেরুকরণের সাথে কী করব তা দেখাব ছাত্র আপনার কাছে Hz থাকতে পারে কোণে আমরা কোণেও Hz রাখতে পারি আসলে টিএম মেরুকরণের ক্ষেত্রে আমরা এটিই করি সুতরাং আসুন এখানে কিছু স্বরলিপি লিখুন সুতরাং প্রাক্তন উদাহরণস্বরূপ আমি প্লাস অর্ধে যদি আমি এই মতো কিছু লিখি Exi 12 j আপনি জানেন তার মানে ঠিক এর অর্থ হল যে আমি প্রকৃতপক্ষে Ex x x0 i 2Δx y0 Δy মূল্যায়ন করছি সুতরাং এটি খুব দীর্ঘ ডান হাতের লেখার পরিবর্তে আমি কেবল এই শর্টহ্যান্ডটি বাম হাতের জন্য ব্যবহার করি আমি কেবল উল্লেখ করছি কোনটি পয়েন্টগুলি সুতরাং উদাহরণস্বরূপ Ex এর পূর্ণসংখ্যা x এ মূল্যায়ন হয় না তবে এটি পূর্ণসংখ্যা Ey এ মূল্যায়ন করা হয় সুতরাং সে কারণেই আমি i 12 একইভাবে আঃ আমরা কোথায় থাকব Ey কে ছাত্র Eyi 12 j Ey i 12 j এবং এ থেকে আমি কী বোঝাতে চাইছি তা পরিষ্কার একইভাবে আমি যখন Hz সম্পর্কে কথা বলি ছাত্র i 12 Hz i 12 j 12 Exসম্পর্কে কি ছাত্র আমি কীভাবে পেলাম না i 12 j i 12 j ছাত্র x x0 হ্যাঁ x0 কিছু উত্স Δx হল বিচক্ষণতা সঠিক ছাত্র বিবেচ্যতা সুতরাং আমি আমাকে কোণে আনব এবং আরও 1 2Δx আমাকে এনে দেবে যেখানে এই বৈদ্যুতিক ক্ষেত্রটি আলাদা করা হচ্ছে মাঝের ডানদিকে এটি বিবেচনা করা হচ্ছে লাইনের মাঝখানে তাই প্লাস অর্ধেক প্রয়োজনীয় একইভাবে Ey এর ক্ষেত্রে এটি y অংশে এর j 12 j নয় শিক্ষার্থী তবে যেখানে অভিব্যক্তিটি তাদের কেন স্থির থাকবে আমরা যখন যেতে শিক্ষার্থী এক্সপ্রেশন তবে ফাই কোঅর্ডিনেটগুলি পরিবর্তন হবে না হ্যাঁ তারা পরিবর্তন করবে না সুতরাং যে কেন এটি ঠিক j হ্যাঁ আমি ঠিক নোডের জায়গাগুলির ক্ষেত্রে 2D গ্রিডটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এখন পর্যন্ত একটি জিনিস আমরা মিস করছি তা হচ্ছে সময় সময় এখানে সময় নির্দেশিত হয় নি এবং আমাদের সময়ও সঠিকভাবে বিবেচনা করা উচিত সুতরাং সময়ের জন্য আবার স্বরলিপিটি হল আমরা এটিকে ডানপথে স্ক্রিপ্টে রেখে দেব আপনি যদি এটি দেখতে পান তবে এর অর্থ স্থানের কোনও এক সময় প্রাক্তন এবং t t0 nΔt ঠিক নেই সুতরাং আমরা স্থান এবং সময় সম্পর্কে কোথায় কথা বলছি তা বর্ণনা করার জন্য আমরা এই খুব কমপ্যাক্ট স্বরলিপিটি ব্যবহার করব সুতরাং এখন আমরা এটি করেছি যে আসুন 1 2 3 আমাদের কেন্দ্রীয় পার্থক্য ধারণা ব্যবহার করে সমীকরণ রূপান্তর করার চেষ্টা করুন সুতরাং প্রথম সমীকরণটি আমরা আমাদের প্রথম সমীকরণের জন্য কী লিখি সুতরাং এটি স্থান সংক্রান্ত দুঃখিত সময় Ex এর ডেরাইভেটিভ সুতরাং আপাতত আমরা কেবল লিখব সুতরাং সমীকরণ 1 এটি হয়ে যায় সুতরাং আমরা সময়কে ডেরিভেটিভ নির্দেশ করার জন্য উপরে যেমন একটি বিন্দু রেখে দেব ঠিক তেমন এটি লিখব i এবং j এর প্রসঙ্গে Ex স্থানাঙ্ক কী করে i আরও অর্ধেক i j2 সমান এখন আমরা অংশে আসব সুতরাং Hz আংশিক ডেরাইভেটিভ কর সাথে স্থানাঙ্ক Y স্থানাঙ্ক্ষা ঠিক আছে তাই ডানদিকে আমার কী লিখতে হবে সুতরাং এটি Hz আসুন সুতরাং আমি কি এই হিসাবে লিখতে হবে ছাত্র এপসিলন বিয়োগ ডেল্টা এক্স বাই 2 হ্যাঁ ছাত্র y প্লাস ডেল্টা হ্যাঁ সুতরাং Hz i j এর দিক দিয়ে মূল্যায়ন করা যাক এটি লেখার চেষ্টা করি এই 2 পয়েন্টের মধ্যে পার্থক্যটি ঠিক করুন এগুলি কেবলমাত্র স্বরলিপিটিই বোঝাতে চাইবেন না i j এর অর্থ এই নয় যে সমস্ত কিছু আপনার দ্বারা পৃথক করা হয় ঠিক না দূরত্ব ঠিক নয় বিচ্ছিন্নতা হল আপনি দেখতে পাচ্ছেন এবং Δx এবং Δy হল বিচক্ষণতা ছাত্র সুতরাং আমরা নই আমি এটি উল্লেখ করেছি এটির উপরে একটি বিন্দু রয়েছে আমরা এটি এটি পরে খুলতে কাজ করব প্রথমে আমি স্পেস পার্টসটি সঠিকভাবে দ্বিতীয় সমীকরণটি আবার সহজ করে তুলতে চাই সুতরাং এটি সময় ডেরাইভেটিভ আ তবে স্থানাঙ্কগুলি কোথায় রয়েছে তা মূল্যায়ন করা হয় i j 12 এখন আমার কাছে বিয়োগ চিহ্নের সাথে Hz এর আংশিক ডেরাইভেটিভ আছে বিয়োগ চিহ্নটি Hz প্রথম পদটিকে কখনই আপত্তি করবে না আসলে আসুন আমরা কেবল বিয়োগ চিহ্নটি শোষণ করি সুতরাং সুতরাং এখানে একটি ধরণের ট্রিক্ট শর্ট হ্যান্ড ট্রিক রয়েছে যা আপনি এই Ex ডেরাইভেটিভটিকে মনে রাখতে ব্যবহার করতে পারেন শীর্ষ বিয়োগের নীচের অংশ হিসাবে ডানদিকে শীর্ষের মান বিয়োগের নীচের মান হিসাবে বিবেচনা করা যেতে পারে সুতরাং আমি এই হিসাবে লিখতে শীর্ষ বিয়োগের নীচে ডান এবং এই এখানে হিসাবে হিসাবে চিন্তা করা যেতে পারে ছাত্র নীচে ছাত্র বাম বিয়োগ বাম বিয়োগ ঠিক আছে সুতরাং কেবলমাত্র আমরা কী করেছি তা আপনাকে দেখানোর জন্য আমরা এখন পর্যন্ত কোন বিষয়গুলি বিবেচনা করেছি আমরা এই বিষয়টিকে বিবেচনা করেছি এবং এই পয়েন্টগুলি এই পয়েন্টগুলিতে এইচ সীমাবদ্ধ পার্থক্যের সাথে জড়িত ছিল H সুতরাং এই নীল এবং এই লাল এক সাথে আমাকে Ey দেওয়ার জন্য জড়িত এই লাল এবং এই নীল এখানে তারা আমাকে প্রথম তথ্যটির সঠিক চেহারা দেওয়ার জন্য জড়িত Exর সময় ডেরাইভেটিভ আমি এখানে এই লোকটির বিষয়ে কথা বলছি এবং মানগুলি কী বিয়োগ করা হচ্ছে এটাই এই লোক এবং এই যে এখানের অধিকারী সুতরাং এটি খুব ঝরঝরে যে আমি যখন পার্থক্যটি নিয়ে যাচ্ছি এবং এর মধ্যে একটি গ্রিড পয়েন্টে মানটি প্রায় অনুমান করি সে কারণেই আমি আমার Exকে সেখানে বিযুক্ত হওয়ার জন্য বেছে নিয়েছি এবং অন্য কোথাও নয় একইভাবে দ্বিতীয় সমীকরণটি আপনি দেখতে পান এটি বাম দিকে শুরু হয়েছিল এবং এবং তাদের পার্থক্য আমাকে এগুলি দেয় ছাত্র স্যার আপনি এই দুটি মাধ্যমই নিচ্ছেন হ্যাঁ আমি শূন্যতা নিচ্ছি ছাত্র ভ্যাকুয়াম ε0 এখানে আছে সুতরাং এটি একটি শূন্যতা তারপর কি বাকি ছাত্র সমীকরণ সমীকরণ 3 সমীকরণ 3 কী হয় সুতরাং সমীকরণ 3 ঠিক আছে সুতরাং বাম হাত সহজ μ0H স্থানাঙ্কগুলি কী কী ˙ z i 12 j 12 i 12 j 12 সমস্যা নেই এখন আমাকে এই পদটি লিখতে হবে ছাত্র স্থান প্রাক্তন এবং আই এর স্পেস ডেরিভেটিভস সুতরাং প্রথম পদটি এটি প্রথম পদ এবং এটি দ্বিতীয় পদ প্রথম শব্দটি ∂Ex ∂y ছাত্র Ex সুতরাং এখানে দেখুন আমি এখানে প্রায় আনুমানিক Hz ডেরিভেটিভ খুঁজে বের করার চেষ্টা করছি সুতরাং প্রথম শব্দটি স্পেসে এক্স ডেরাইভেটিভ তাহলে প্রথম মেয়াদটি কী হবে ছাত্র Ex সুতরাং আপনি একবার এই গ্রিডটি মনে রাখবেন এটি খুব জ্যামিতিক আপনি ঠিক কী মাইনাস কি এবং ঠিক কী তা দেখতে পারেন সুতরাং এখন আপনি বুঝতে পারবেন যে আমরা কেন প্রাক্তন আই এইচজেড এমনভাবে স্তম্ভিত হয়েছি কারণ তিনটি সমীকরণই আমাকে সঠিক বিন্দুতে একটি সন্নিকট দিচ্ছে আমি যখন উদাহরণস্বরূপ নিই আপনি যদি এখানে ফিরে তাকান তবে এখানে এই অভিব্যক্তিটি দেখুন আমি যখন ডান হাতের দিকটি দেখি এবং দেখি ডান হাতটি f z0 Δz 2 f z Δz 2 এটি কোন বিন্দুতে f of এর সঠিক অনুমান ছাত্র z0 z z0 এর অর্থ 2 পয়েন্টের গড় ডানদিকে সুতরাং এই কারণেই এই অচল গ্রিডটি বেছে নেওয়া হয়েছে সুতরাং আমি যখন এ আই এর স্থানগত স্থানিক ডেরাইভেটিভ গ্রহণ করি আমি যখন এক্স এর সাথে Ey এর বিশেষ ডেরাইভেটিভ নিয়ে থাকি তখন প্রায় 2 স্থানে আমি Hz যে জায়গাটি বেছে নিয়েছিলাম সেই জায়গাগুলির মাঝখানে পয়েন্টটি কার্যকর হয় সুতরাং যখন আমি সীমাবদ্ধ পার্থক্যকে সঠিকভাবে নেওয়া শুরু করি তখন সমস্ত কিছু অন্যের মাঝখানে হয় সুতরাং এটি এই ইয়ে সেলটি ঠিকঠাক ব্যবহার Ex এবং Ey গ্রিডের মিডপয়েন্টে নয় তবে গ্রিড লাইনের মধ্যপয়েন্টে কক্ষের মাঝখানে নয় হ্যাঁ ছাত্র কি সম্পর্কে সঠিক সুতরাং Ex মনে রাখবেন আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণ রয়েছে যা সর্বত্র সর্বত্র পরিবর্তিত হয় আমরা এটি সংখ্যাসমূহে সমাধান করতে চাই সুতরাং আমরা এটি পৃথকীকরণ করতে বাধ্য হয় সুতরাং আপনি বলছেন যে আমি কেবল প্রাক্তনকেই জানি প্রাক্তনটি কেবলমাত্র i 12 j তে পরিচিত Ex সম্পর্কে কি i j উদাহরণস্বরূপ যোগ করুন আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি কী করবেন ছাত্র গড় বিচক্ষণ আপনি এটি বিবেচনা করতে পারে দুটি উপায় আছে সুতরাং যদি আমি চাই তবে আমি এটি অর্ধেক গ্রিড আকারে বিবেচনা করতে পারি সুতরাং আমি সেই মুহুর্তেও পৌঁছে যাব বা স্মার্ট এওভার গড় হবে আমি বাম দিকে প্রাক্তনকে জানি অন্যদিকে ডানদিকে প্রাক্তনটি জানি সুতরাং আমি যদি এই দুটিয়ের গড় গ্রহণ করি তবে আমি বৈদ্যুতিক ক্ষেত্রের আনুমানিক মান i j এ পাব সুতরাং এবং এই Δx এবং Δyমনে রাখবেন যে এগুলি আপনার হাতে রয়েছে আপনি কীভাবে এটিটিকে আলাদা করতে চান তা বেছে নিয়েছিলেন ছাত্র তাদের কী হবে অভিমুখে ছাত্র Exএবং Ey দিকনির্দেশ কোনও দিকনির্দেশ নেই যার অর্থ আমি ধরে নিচ্ছি ই বোঝাচ্ছি এটি একটি লাইনের সাথে রয়েছে সুতরাং প্রমান করুন যাই হোক না কেন 5 এর মান তারপরে আমি যোগের অক্ষটি বরাবর 5 এর মান বলি আপনি যদি বিয়োগ পান তবে বিপরীত দিকে নির্দেশ করুন সুতরাং এটি একটি স্কেলার এটি কোনও ভেক্টর নয় কারণ ইতিমধ্যে Ex একটি স্কেলার অধিকারী কারণ সুতরাং E এর x উপাদান এটি একটি স্কেলার হয় বিন্দু প্লাস xএক্স বা বিয়োগ x সেখানে করতে পারেন ছাত্র কিছু ছিল সুতরাং আমি যদি বলতে চাই এখানে বিন্দু হ্যাঁ ছাত্র সুতরাং আপনি এটি Ex এবং Ey এবং এটি দেখতে হবে হ্যাঁ সুতরাং ধরুন আমরা অনুসন্ধান করতে চাই সুতরাং ভাল প্রশ্ন আমি i j ভেক্টরের বৈদ্যুতিক ক্ষেত্রের মান কী তা জানতে চাই এখন আপনি কী করবেন ছাত্র গড় X উপাদানগুলির গড় গড় যা আপনার বৈদ্যুতিক ক্ষেত্রের x অংশ তার y অংশগুলি গড়ে y অংশ যা গড় নেট আপনি একটি ভেক্টর পেয়েছেন শিক্ষার্থী গড় কারণ পয়েন্টগুলি সঠিক হ্যাঁ সুতরাং উদাহরণস্বরূপ আসুন আমরা এখানে বলতে চাই যে আমি এখানে যা জিজ্ঞাসা করছি তা এখানে বৈদ্যুতিক ক্ষেত্র যা সেটাই প্রশ্ন ছাত্র গ্রিডে কোথাও কোথাও ছাত্র গ্রিডে আপনি গ্রিডের ভিতরে কোথাও চাই হ্যাঁ সুতরাং আমি যদি এখানে এই ভেক্টরে বৈদ্যুতিক ক্ষেত্রটি সন্ধান করতে চাই সুতরাং আমি এক্স উপাদানটি এই প্রাক্তনের গড় হিসাবে এবং এই প্রাক্তন অধিকারটি গ্রহণ করব সুতরাং এটি আমাকে এক্স অংশটি দেবে ছাত্র স্যার তখন পয়েন্ট থাকবে যেখানে আমরা কিছু করতে পারি না হ্যাঁ তারা পয়েন্ট হবে সুতরাং আসুন আমরা ধাপে ধাপে এটি আসা সুতরাং এই গ্রিড পয়েন্টে আমি কী করব আমি এর গড় এখানে নিয়েছি এখানে এও আছে এবং এ এখানে আমি এই গড়টি গ্রহণ করি এবং এটি এখানে দ্বিতীয় পর্বের ডানদিকে চলে আসে সুতরাং এটি প্রথম মধ্যে যায় উপাদান এখন ভেক্টর ই কি আমি এটির পুনরাবৃত্তি করতে পারি আমি প্রতিটি গ্রিড পয়েন্টে সহজতম জিনিসটিতে এটি পুনরাবৃত্তি করতে পারি সুতরাং মূলত আমি যা করেছি তা আয়তক্ষেত্রাকার গ্রিডের স্কোয়ার গ্রিডে আমি বৈদ্যুতিক ক্ষেত্রটি প্রাপ্ত প্রতিটি নোডে পেয়েছি এখন আপনি চেয়ে আরও সূক্ষ্ম চান তা হলে দুটি জিনিস আপনি করতে পারেন ছাত্র স্যার তবে তা নয় হ্যাঁ আপনি কোথাও ডানদিকে ভিতরে চান ছাত্র মাঝখানে আমরাও করতে পারি হ্যাঁ আপনি এখন জানতে চান বৈদ্যুতিক ক্ষেত্র কী তা আমাদের ঠিক ঠিক যেখানে চান ঠিক সেই অবস্থানটিতে আসতে দিন ছাত্র এটিও আমরা গড় করতে পারি এটিও আমরা গড় করতে পারি শিক্ষার্থী তবে অন্য কোনও বিষয় অন্য কোনও পয়েন্ট যুক্ত করুন তো তুমি এখন কি করবে সুতরাং যে গণিত পদ্ধতি বলা হয় আপনারা সকলেই জানেন আপনারা সবাই জানেন কি সুতরাং আপনি প্রশ্নটি জানতে চান যে এখানে ভিতরে কিছু এলোমেলো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রটি সন্ধান করা প্রযুক্তিগত শব্দটি কী আপনারা সকলেই জানেন যে এটি দ্বিখণ্ডিতকরণ ঠিক আছে গ্রিডের মানগুলি একবার জানতে পারলে আপনি যদি সূক্ষ্ম চান তবে সেই ইন্টারপোলেট ঠিক আছে এখন সাধারণত এটি সত্যিকারের সমস্যা হিসাবে দেখা দেয় না আমি বলতে চাইছি কারণ আপনি প্রথমবারের মতো এই প্রশ্নটি বিবেচনা করছেন Δx এবং Δy সাধারণত এগুলি এত ছোট সেখানে ল্যাম্বডায় ২০ দ্বারা ল্যাম্বডায়ার ক্রম অনুসারে যেখানে তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্বদা ডানদিকে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমার কাছে 1 গিগা হার্টজ থাকে আপনার মোবাইল ফোনটি 1 গিগাহার্টজ 30 সেন্টিমিটারে কাজ করে সুতরাং আপনার বিবেচনার প্রবণতা 30 সেন্টিমিটার 10 3 সেন্টিমিটার বা এর চেয়েও ছোট বলে এর থেকে একটি 1 সেন্টিমিটার বলি সুতরাং প্রতি 1 সেন্টিমিটার আপনি যেভাবেই বৈদ্যুতিক ক্ষেত্র গণনা করছেন এটি এতটা পরিবর্তিত হয় না যে আপনি খুব মিনিটের কোনও জায়গায় জানতে চান এটি এই সীমাবদ্ধ পার্থক্য সময়ের ডোমেন পদ্ধতিগুলির একটি খুব অসুবিধা হয়ে দাঁড়াবে কারণ আপনাকে সবকিছুকে এত সূক্ষ্মভাবে বিযুক্ত করতে হবে সুতরাং এ কারণেই এগুলিকে ব্রুট ফোর্স পদ্ধতি বলা হয় সুতরাং আপনি কেবল স্থান এবং সময়ের সমস্ত শক্তিকে নিখুঁত করে ফেলুন যদিও আপনি জানেন যে শেষ পর্যন্ত এটির প্রয়োজন নেই আপনি এটি সঠিক প্রয়োজন নেই রাডার ক্রস বিভাগের উদাহরণটি অবশেষে আমি কী জানতে চাই আমি স্পর্শকাতর স্রোত জানতে চাই সুতরাং যেহেতু আমি সর্বত্র ক্ষেত্রটি সন্ধান করার জন্য হুইজেনের নীতিটি প্রয়োগ করতে পারি তবে আপনি যখন এফডিটিডি করেন তখন আমাকে মহাকাশের সর্বত্র ক্ষেত্রগুলি সন্ধান করতে হবে কেবলমাত্র এটি থেকে প্রান্ত বরাবর কি আছে সুতরাং কেবল একটি ছোট জিনিস পাওয়ার জন্য অনেক কাজ করা দরকার সময় ডেরাইভেটিভ হ্যাঁ কি সম্পর্কে সুতরাং এটিই আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব কীভাবে আপনি সময় ডেরাইভেটিভ ঠিকানার সাথে কীভাবে আচরণ করেন সুতরাং আশা করি প্রত্যেকে তাদের মনের সঠিকভাবে এই স্টেনসিলটি খুব স্পষ্টভাবে পেয়েছেন সুতরাং মূল পয়েন্টটি অর্ধেক গ্রিড দ্বারা স্তম্ভিত ডেল্টা এক্স সুতরাং শীর্ষ বিয়োগের নীচের বামে বিয়োগের ডানদিকে হল মূলশব্দগুলি হল